প্রিয় অংশগ্রহণকারীদের স্বাগতম আজকের মডিউলে আমরা ক্রোনেমিক্স নিয়ে আলোচনা করব যা অমৌখিক যোগাযোগের প্রেক্ষাপটে সময়ের অধ্যয়ন ক্রোনেমিক্স হল যোগাযোগের অমৌখিক দিকগুলির একটি উপশ্রেণি যা এই ক্ষেত্রের অধ্যয়নগুলি বিস্তৃত হওয়ার সাথে সাথে আবির্ভূত হয়েছে। প্রচলিতভাবে সময়কে একটি বিমূর্ত ধারণা হিসাবে বিবেচনা করা হয়েছে এই প্রেক্ষাপটে ভাষাগতভাবে আমরা এই ধারণাটির প্রতি সাড়া দিয়েছি এটিকে বিভিন্ন বাগধারা এবং বাক্যাংশে উপস্থাপন করেছি উদাহরণস্বরূপ গুণমান সময় বা সময় এবং জোয়ার কারুর জন্য অপেক্ষা করে না যাইহোক আমরা দেখতে পাই যে যোগাযোগের অমৌখিক দিকগুলির ক্ষেত্রে অধ্যয়নগুলি বিভিন্ন মানুষদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করার জন্য শুরু হয়েছে যেমন সাংগঠনিক আচরণ ব্যবসায়িক যোগাযোগের পাশাপাশি নৃবিজ্ঞানের ক্ষেত্রে লোকেরা নির্দিষ্ট প্রসঙ্গে সময়ের মাত্রাগুলি অধ্যয়ন করতে শুরু করেছে সময়ের অধ্যয়নের উপর ভিত্তি করে একটি যোগাযোগ নির্ভর করে কিভাবে বিভিন্ন কর্ম সংস্কৃতিতে বিভিন্ন সংস্কৃতির লোকেরা তাদের কথোপকথনে অন্যদের সাথে তাদের মিথস্ক্রিয়ায় এবং অন্যদের সাথে তাদের সম্পর্কের ক্ষেত্রে সময়কে কীভাবে উপলব্ধি করে এবং সংগঠন করে যোগাযোগের ক্ষেত্রে আমরা এটিও অধ্যয়ন করি যে লোকেরা কীভাবে বিভিন্ন উপায়ে এটির প্রতি প্রতিক্রিয়া জানায় এবং এরফলে তারা কী ধরণের অমৌখিক বার্তাগুলি এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে সময়ের প্রেক্ষাপটে আমাদের মূল্যবোধগুলি আমাদের মনোভাবের পাশাপাশি অমৌখিক যোগাযোগের অন্যান্য দিকগুলিতে প্রতিফলিত হয় এবং আমরা কীভাবে আমাদের সময় ব্যয় করি আমরা কি এটিকে নষ্ট করি আমরা কি জিনিসগুলিকে পিছিয়ে রাখা পছন্দ করি আমরা কি সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে পারি তার পরিপ্রেক্ষিতে বোঝা যায় অবশ্যই সময় সম্পর্কে আমাদের বোঝার এবং মূল্যায়নের জন্য আমরা যেভাবে প্রতিক্রিয়া জানাই তাতে স্বতন্ত্র ভিন্নতা রয়েছে কিন্তু একই সময়ে আমরা দেখতে পাই যে NVC এর দিকের সাংস্কৃতিক প্রভাবও মূল্যবান মানুষ হিসাবে আমাদের একটি জটিল অস্থায়ী পরিচয় রয়েছে যা ব্যক্তিগত এবং সামাজিক সাংস্কৃতিক এবং পেশাগত স্তরে বিভিন্ন স্তরে নির্মিত সব ধরনের মৌখিক বার্তার পাশাপাশি অমৌখিক বার্তাগুলির নিজস্ব সাময়িকতা রয়েছে তাদের শুরুর একটি বিন্দু রয়েছে এবং আর একটি বিন্দু রয়েছে যেখানে তারা শেষ হয় এই বিন্দুর আগে কিছু ঘটছে এবং অবশ্যই তার পরে অন্য কিছু ঘটবে সুতরাং আমাদের যোগাযোগ সময়ের প্রেক্ষাপটে বা যোগাযোগের অমৌখিক দিকগুলির বৃহত্তর ঘটনার প্রেক্ষাপটে প্রেক্ষাপটের বাইরে নয় ক্রোনমিক্স আরও গতিশীল উপায়ের জন্য সময়ের সাথে সাথে আমাদের ব্যক্তিগতভাবে সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে আমাদের পেশাদারী মিথস্ক্রিয়াগুলি মানসিক বোঝাপড়া এবং তার অর্থের সাথে অধ্যয়ন করার কথা বলে সময়ের সাথে সাথে আন্তঃবিষয়ক সাহিত্য থেকে ক্রোনমিক্সের অধ্যয়নগুলি বিকশিত হয়েছে এবং জীববিজ্ঞান বা সমাজবিজ্ঞান মনোবিজ্ঞানের পাশাপাশি নৃতত্ত্বের বৈচিত্র্যময় ক্ষেত্রে গবেষকদের দ্বারা সমর্থিত হয়েছে লোকেরা সর্বদা বিভিন্ন উপায়ে সময়ের অধ্যয়নের সাথে যুক্ত হয়েছে তবে আমরা ক্রোনেমিক্স শব্দটি ব্যবহার করা শুরু করার আগে বা ব্যবসায়িক এবং পেশাদার যোগাযোগের ক্ষেত্রে এই উপলব্ধিগুলি প্রয়োগ করার আগে এই ধারণার বিকাশে অনেক পণ্ডিতদের অবদান স্বীকার করার জন্য তাদের তালিকাভুক্ত করতে হবে আধুনিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই যে ধারণাটি সর্বপ্রথম ই রবার্ট কেলি দ্বারা তৈরি করা হয়েছিল যিনি ই আর ক্লে নামে বেশি পরিচিত এবং একই ধারণাটি উইলিয়াম জেমস এগিয়ে নিয়ে গিয়েছিলেন যাকে আমরা ইংরেজি সাহিত্যের ছাত্রছাত্রীরা প্রাথমিকভাবে তার শব্দগুচ্ছ চেতনার কৌশলের প্রবাহ 'stream of consciousness technique' রচনাটি ব্যবহারের জন্য স্বীকৃতি দিয়ে থাকি জর্জ হারবার্ট মিডও এই ধারণাটি এগিয়ে নিয়েছিলেন এবং মানব ক্রিয়াকলাপ এবং উপস্থিততার অধ্যয়নের এই নেতৃস্থানীয় বিকাশকারীরা আমাদের এই ধারণা সম্পর্কে সতর্ক করেছিলেন যে সময় কেবল বাহ্যিক ঘড়ির সময় দ্বারা নিয়ন্ত্রিত হয় না উইলিয়াম জেমস পরামর্শ দিয়েছিলেন যে সময়ের একটি অভ্যন্তরীণ মাত্রাও রয়েছে যাকে তিনি 'duree' নামে অভিহিত করেছিলেন আর একজন দার্শনিক যাকে আমাদের এই পর্যায়ে স্বীকার করতে হবে তিনি হলেন হ্যারল্ড ইনিস বিখ্যাত কানাডিয়ান কমিউনিকোলজিস্ট যিনি 1952 সালে তার বিখ্যাত বই চেঞ্জিং কনসেপ্টস অফ টাইম প্রকাশ করেছিলেন তিনি সভ্যতার বিকাশের জন্য সময়ের পাশাপাশি স্থানের প্রভাব অধ্যয়ন করেছিলেন হ্যারল্ড ইনিসের ধারণাগুলি মার্শাল ম্যাক লুহানের দ্বারা আরও সমৃদ্ধ হয়েছিল যিনি বিভিন্ন কাজে সময় এবং মানুষের যোগাযোগ নিয়ে আলোচনা করেছিলেন আমরা প্রাথমিকভাবে ম্যাক লুহানকে চিনি তার রচনায় গ্লোবাল ভিলেজ শব্দটির সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য তবে তিনি সময়ের ধারণা সম্পর্কেও কথা বলেছেন শুধুমাত্র 1952 সালে যে বছর হ্যারল্ড ইনিস তার বই প্রকাশ করেছিলেন একই বছর এডওয়ার্ড টি হলও তার দ্য প্রসেস অফ চেঞ্জ বইটি প্রকাশ করেছিলেন হল পর্যায়ক্রমে সময় এবং পরবর্তী চার দশকে সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক সম্পর্কে লিখেছিলেন এবং তার ধারণা অন্যান্য গবেষকদের অনুরূপ গবেষণা করতে উৎসাহিত করেছে 1972 সালে কানাডিয়ান ভাষাবিদ এবং অর্থ গবেষণা বিশেষজ্ঞ ফার্নান্দো পোয়াটোস দ্বারা প্রকৃত শব্দটি ক্রোনেমিক্স তৈরি করা হয়েছিল বক্তা অভিনেতার একটি যোগাযোগ ব্যবস্থার সাথে মোকাবিলা করার সময় পোয়াটোস সংক্ষিপ্তভাবে ক্রোনেমিক্স নিয়ে আলোচনা করেছেন যা ধারণার সাথে সম্পর্কিত এবং সামাজিক মিথস্ক্রিয়াগুলির একটি জৈব মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিক উপাদান হিসাবে সময়কে পরিচালনা করে মুখোমুখি মিথষ্ক্রিয়ায় প্যারালিঙ্গুইস্টিক 'alternates' এর ক্রস কালচারাল গবেষণায় তিনি এই ধারণাটি চালু করেছিলেন যা 1975 সালে প্রকাশিত হয়েছিল যোগাযোগে ক্রনেমিকালি উল্লেখযোগ্য দিকগুলির উদাহরণ হিসাবে তিনি সাধারণ সামাজিক পরিদর্শনের সময়কালের মধ্যে ক্রস কালচারাল পার্থক্য বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে প্রতিক্রিয়ার বিলম্বতা অন্তর্ভুক্ত করেছেন যখন একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা উদাহরণস্বরূপ একটি সিদ্ধান্ত নেওয়া হয় তিনি সাংস্কৃতিক ক্রোনেমিক্সের অংশ হিসাবে কথোপকথনে নীরবতা এবং বিরতির দিকেও নজর দিয়েছেন এই পর্যবেক্ষণগুলি অব্যাহত রেখে অ্যান্ডি লাকিং এবং থিস ফিফার পরামর্শ দেন যে যেহেতু সাময়িক অভিজ্ঞতা কিছু পরিবর্তনের উপর নির্ভর করে তাই ক্রোনেমিক্সকে সম্ভবত এক ধরণের প্যারালিঙ্গুইস্টিক বা সুপ্রা সেগমেন্টাল বৈশিষ্ট্য হিসাবে কল্পনা করা হয় টম ব্রুনউ 1974 সালে সময় এবং অমৌখিক যোগাযোগের উপর প্রথম নিবন্ধটি তৈরি করেছিলেন এবং তিনি ক্রোনেমিক্সকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছিলেন এবং 1977 সালে এর বৈশিষ্ট্যগুলিকে রূপরেখা দিয়েছিলেন সুতরাং এটি 1970 এর দশকে বিভিন্ন গবেষণায় পণ্ডিতদের দ্বারা ক্রোনেমিক্সের প্রভাব সম্পর্কে সর্বাধিক বলা হয়েছিল এই প্রথম দিকের কাজগুলি থেকে আমরা দেখতে পাই যে পেশাদারী যোগাযোগের ক্ষেত্রে ক্রোনেমিক্সের তাৎপর্যের উপর অনেকগুলি কাজ এবং ভাষ্য বেরিয়ে এসেছে আমি এডওয়ার্ড টি হলের ফলাফলের এই ধারণার উপর আমার প্রাথমিক আলোচনার ভিত্তি করব তিনি তিনটি সময়ের ব্যবস্থাকে স্বীকৃতি দিয়েছেন এবং তাদের নামকরণ করেছেন প্রযুক্তিগত আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক তার মতে প্রযুক্তিগত সময় হল সময়ের বৈজ্ঞানিক পরিমাপ যা সময় রাখার সূক্ষ্মতার সাথে সম্পর্কিত যেভাবে বিভিন্ন যান্ত্রিক যন্ত্র যেমন ঘড়ি এবং হাতঘড়ি প্রাথমিকভাবে সময় ধরে রাখার জন্য ব্যবহৃত হয় সুতরাং আনুষ্ঠানিক সময় হল সেই সময় যা আমরা আমাদের সামাজিক শর্তের ভিত্তিতে শিখি এ ওয়েস্ট এবং টার্নার মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ উদ্ধৃত করেছেন এবং আমেরিকান সমাজ কীভাবে ঘড়ি এবং ক্যালেন্ডার দ্বারা পরিচালিত হচ্ছে সে সম্পর্কে কথা বলেছেন মানুষ সামাজিকভাবে শর্তযুক্ত হয়েছে যে এটি যখন ঘড়িতে 1 PM হয় তখন এটি সাধারণত কাজ করার সময় এবং যখন এটি 1 AM হয় তখন সাধারণত ঘুমানোর সময় একই সময়ে আমরা দেখতে পাই যে আমাদের সমসাময়িক সংস্কৃতিতে আমাদের সময়ের বিন্যাস ব্যাপকভাবে স্থির এবং বরং পদ্ধতিগত তাই বলা যায় বেশিরভাগ মানুষই কর্মক্ষেত্রে এবং তাদের ব্যক্তিগত জীবনেও একই ধরনের প্যাটার্ন অনুসরণ করে অনানুষ্ঠানিক সময় হল সাধারণত ব্যক্তিগত পর্যায়ে আমাদের কীভাবে সময়কে বুঝি ত বোঝায় হল এটির মধ্যে তিনটি ভিন্ন ধারণা অন্তর্ভুক্ত করেছে এবং এগুলি হল সময়কাল সময়ানুবর্তিতা এবং কার্যকলাপ সময়কাল একটি নির্দিষ্ট পরিস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বরাদ্দ করা সময়ের সাথে সম্পর্কিত উদাহরণস্বরূপ একটি নির্দিষ্ট বিষয়সূচির জন্য একটি সভায় আমরা 40 মিনিট বরাদ্দ করেছি এবং একই সময়ে কখনও কখনও নির্দিষ্ট সংস্কৃতিতে আমাদের অনুমানগুলি সাধারণত ভুল হতে পারে যেখানে কিছু সংস্কৃতিতে আমরা পরে দেখব এই অনুমানগুলি যথাসম্ভব নির্ভুলতার কাছাকাছি হবে এবং একই সাথে ব্যক্তিগত সংজ্ঞাও আছে উদাহরণস্বরূপ যদি আমি বলি আমি সেখানে 2 মিনিটের মধ্যে উপস্থিত হব তাহলে এই 2 মিনিট বলতে আমি যা বোঝাই তা 1 ঘন্টা বা ঠিক 2 মিনিট বা হয়ত কোথাও 15 থেকে 20 মিনিটের কাছাকাছি হবে হল দ্বারা অনানুষ্ঠানিক সময়ের সাথে যুক্ত আরেকটি দিক হল সময়ানুবর্তিতা যা মূলত আমাদের তৎপরতা অর্থাৎ আমরা যেভাবে সময়জ্ঞান রাখি তার সাথে যুক্ত আমরা যখন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছাই তখন আমরা সাধারণত সময়নিষ্ঠ বলে বিবেচিত হয় কিছু লোক দেরি করে এবং অভ্যাসগতভাবে দেরিতে আসে এবং একই সাথে সাংস্কৃতিক সমিতিও রয়েছে উদাহরণস্বরূপ নির্দিষ্ট সংস্কৃতিতে সময়ানুবর্তিতা ঠিক একটি মূল্য নয় কারণ দেরীতে আসা প্রায়শই আমাদের অবস্থান এবং ক্ষমতার উপলব্ধির সাথে জড়িত ক্রিয়াকলাপ হল আরেকটি ক্রোনেমিক্স মূল্য যা আমাদের ব্যবহার এবং সময়ের ব্যবস্থাপনাকে একটি সাংস্কৃতিক পদ্ধতিতেও সংজ্ঞায়িত করা হয় অন্যান্য দিক যা আমাদের সময়ের ধারণার সাথে যুক্ত হতে পারে তা হল অপেক্ষা করার জন্য আমাদের ইচ্ছুকতা আমরা যেভাবে সময় বজায় রাখি আমাদের মিথস্ক্রিয়া চলাকালীন এবং কতটুকু সময়ানুবর্তিতা বজায় রাখবো ইত্যাদির ব্যবহার আমাদের সামাজিক পদমর্যাদার প্রতিফলন এবং ক্ষমতার খেলার একটি অংশ আমরা যেভাবে সময়কে দেখি আমরা এর সাথে আমাদের সম্পর্ক বজায় রাখি এবং যেভাবে আমরা এটিকে মূল্যায়ন করি তা আমাদের জীবনধারাকে প্রভাবিত করে এটি আমাদের নিজস্ব কর্ম সংস্কৃতির প্রতিফলন এবং বৃহত্তর পরিসরে এটি একটি প্রতিষ্ঠানের কর্ম সংস্কৃতির প্রতিফলন হয়ে ওঠে এটি পরবর্তীকালে আমাদের যোগাযোগ এবং পেশাদারী সম্পর্ককেও প্রভাবিত করে হল আরও নির্দেশ করেছে যে সময় একটি গাণিতিক বৈশিষ্ট্য হতে পারে যতদূর আমাদের সামাজিক চাপ জড়িত আমাদের সময়কে বুদ্ধির সাথে ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয় এবং একই সাথে আমাদের সতর্ক করা দরকার যে এটি নিয়ে খুব বেশি আচ্ছন্ন যাতে না হয়ে পরি আমরা বিভিন্ন সংস্কৃতি সময়ের কার্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বোঝে হল সময়কে একটি ভাষা হিসাবে বিবেচনা করেছেন একটি সুতো হিসাবে যা সংস্কৃতির মধ্য দিয়ে চলে তার মতে এটি একটি সংগঠক হিসাবে কাজ করে এবং একই সাথে এটি একটি বার্তা দেওয়ার পদ্ধতি হিসাবেও কাজ করে এটি প্রকাশ করে যে লোকেরা একে অপরের সাথে কীভাবে আচরণ করে এবং একই সাথে এটি আমাদেরকে সেই জিনিসগুলি সম্পর্কেও বলে যা মানুষের কাছে মূল্যবান হল একটি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি নিয়েছে যতদূর সময়ের সম্পর্কে মানব ধারণা জড়িত তিনি পরামর্শ দেন যে আমরা যেভাবে প্রাকৃতিক ছন্দের প্রতি প্রতিক্রিয়া জানাতে শিখি তার থেকে আমাদের সময়ের চেতনা উদ্ভূত হয়েছে যা ঋতু পরিবর্তনের সাথে দিনের পরিবর্তনের সাথে বিভিন্ন ফসলের বার্ষিক চক্র ইত্যাদির সাথে যুক্ত যদিও সময়ের লুকানো মাত্রাগুলি অত্যন্ত জটিল হিসাবে রয়ে গেছে মৌলিক সময় ব্যবস্থাগুলিকে একবর্ণ বা বহুবর্ণ স্থিতিবোধ ধারণ করে বলা যেতে পারে হল পরামর্শ দেন যে আমাদের বেশিরভাগ সংস্কৃতি হয় একবর্ণ বা বহুবর্ণ সমন্বিত যদিও এই প্যাটার্নগুলি যা প্রায় মেরু বিপরীত সমস্ত সংস্কৃতিতে কঠোরভাবে প্রয়োগ করা যায় না একটি প্রদত্ত সংস্কৃতির এইগুলির যেকোন একটি পছন্দ থাকতে পারে এবং সেটির দিকেই সেই সংস্কৃতির আরও বেশি ঝোঁক থাকবে তবে এখানে সাংস্কৃতিক ও জাতিগত ভিন্নতা থাকতে পারে একটি নির্দিষ্ট সংস্কৃতি সময়ের পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট পছন্দ বা একটি নির্দিষ্ট দিকে ঝুঁকতে পারে কিন্তু সেই সংস্কৃতির মধ্যে আমরা কিছু ছোট গোষ্ঠীকে খুঁজে পেতে পারি উদাহরণস্বরূপ জাতিগত গোষ্ঠী বা উপ সাংস্কৃতিক গোষ্ঠী যারা একটি ভিন্ন পদ্ধতিতে নিষ্পত্তি করা হয়েছে এবং সময়ের সাথে একটি ভিন্ন সম্পর্ক বজায় রেখেছে সাধারণভাবে হল পরামর্শ দেন যে উত্তর ইউরোপীয় এবং আমেরিকান সংস্কৃতি একবর্ণ রূপের এবং ভূমধ্যসাগরীয় সংস্কৃতিগুলি বহুবর্ণ রূপের সুতরাং আমরা সময়ের একবর্ণ এবং বহুবর্ণ দিকগুলির মধ্যে পার্থক্যগুলিকে কীভাবে দেখব একবর্ণ সংস্কৃতিতে সময়ের উপলব্ধি রৈখিক এবং এটি নিজস্ব সময় প্রত্যক্ষণের দ্বারা নিয়ন্ত্রিত হয় এর তুলনায় একটি বহুবর্ণ সংস্কৃতি অ রৈখিক এবং এটি প্রকৃত সময় ভিত্তিক এটি সময় বজায় রাখার ধারণার ক্ষেত্রে সম্পর্কগুলিকে পছন্দ করে একবর্ণ সংস্কৃতিরও একটি স্বল্পমেয়াদী দিক আছে যেখানে বহুবর্ণ সংস্কৃতির একটি দীর্ঘমেয়াদী দিক রয়েছে যেখানে একবর্ণ সংস্কৃতি সূক্ষ্মতা পছন্দ করে আবার আমরা দেখতে পাই যে বহুবর্ণ সংস্কৃতিগুলি বুঝতে পারে যে সময়ের একটি নির্দিষ্ট প্রবাহ রয়েছে এই দুটি দিকের মধ্যে মৌলিক পার্থক্যটি ম্যাক কুল সুন্দরভাবে তুলে ধরেছেন যখন তিনি বলেছেন যে একবর্ণ সংস্কৃতিগুলি মূলত ঘড়ির সময়ের উপর ভিত্তি করে যেখানে বহুবর্ণ সংস্কৃতিগুলি সাধারণত মানুষের সময়ের উপর ভিত্তি করে এবং এটি উভয়ের মধ্যে আরও উল্লেখযোগ্য পার্থক্য আমরা যেভাবে সময়কে মূল্যায়ন করি তার প্রতি এই সাংস্কৃতিক দিকগুলি মানুষ হিসাবে আমাদের প্রতিদিনের ক্রিয়াকলাপেও প্রতিফলিত হয় একটি সংস্কৃতি যার একবর্ণ গত দিক আছে তারা আমাদের জিনিসগুলির রৈখিক ক্রম অনুমান করে এবং পরামর্শ দেয় যে জিনিসগুলিকে একটি অনুক্রমিক প্যাটার্নে সম্পন্ন করতে হবে যেমন একটি জিনিসকে অবশ্যই অন্য জিনিসটিকে অনুসরণ করতে হবে এবং A কে সর্বদা B এর আগে থাকতে হবে এবং B এর কাজ শুরু হওয়ার আগে A এর কাজ শেষ হওয়া উচিত এবং সেইজন্য একরঙা সংস্কৃতিগুলি সেই সরঞ্জামগুলি এবং পদ্ধতিগুলিকে মূল্য দেয় যা আমাদের মনোযোগ বাড়ায় এবং সময় বাঁচাতে সাহায্য করে তারা সময়কে মূল্য হিসাবে দেখেন যা কাঠামোগত হতে হবে এবং সেইজন্য তাদের সংস্কৃতি এবং সেইজন্য এই একবর্ণ সংস্কৃতির কাজগত সংস্কৃতিগুলি একটি সুগঠিত এবং ভালভাবে সংজ্ঞায়িত সময়সূচী দ্বারা পরিচালিত হয় এই সংস্কৃতির লক্ষ্য পরিকল্পিত মিথস্ক্রিয়া চলাকালীন কোনভাবে বিভ্রান্তি হ্রাস করা এবং তারা সর্বদা যথাসম্ভব সময় বাঁচানোর চেষ্টা করে অ মৌখিক সংকেতগুলি যা এই দিকগুলির সাথে যুক্ত হতে পারে সেগুলি নির্দিষ্ট প্রবণতার সাথে যুক্ত যা ব্যক্তি এবং সংস্কৃতিতে প্রদর্শিত হয় যেমন সামর্থ্য এবং প্রবণতা অনুযায়ী সামনের পরিকল্পনা করা বিষয়গুলির সময়সূচী নির্ধারণ করা অধিবেশন পরিকল্পনা করা ইত্যাদি যাতে দিনের বেলায় কোনো অগোছালো ভাব না থাকে একটি মূল্য হিসাবে সময়ানুবর্তিতা থাকতে হবে এবং একই সাথে বিষয়গুলিকে কার্যক্রমের মাধ্যমে ধাক্কা দেওয়ার প্রবণতা থাকতে হবে যাতে জিনিসগুলি সময়মতো শেষ হতে পারে এবং একই সময়ে তারা একসাথে অনেকগুলি জিনিস নিয়ে ঝাঁপিয়ে পড়তে চায় না এবং তারা একবারে একটি জিনিস করতে পছন্দ করে যে দেশগুলি সাধারণত একবর্ণগত দিকের সাথে যুক্ত থাকে সেগুলি হল উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান বেশিরভাগ দেশ জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান হল আরও উল্লেখ করেছেন যে উত্তর ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতিতে একবর্ণগত উপলব্ধি এবং পছন্দগুলি স্বাভাবিক নয় তারা সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যবোধ শিখেছে এবং একই সাথে তারা বিধিবহির্ভূত হতে পারে তিনি এই মনোভাবের বিকাশের সন্ধান করেছেন শিল্প বিপ্লবের প্রাথমিক দিনগুলিতে যা 1760 থেকে 1820 সালের মধ্যে ঘটেছিল এবং কিছু লোক এটিকে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে 1840 পর্যন্ত প্রসারিত করেছিল কারখানার জীবনে প্রয়োজন ছিল যে শ্রমিককে একটি নির্দিষ্ট সময়ে রিপোর্ট করতে হবে এবং নিযুক্ত হাওয়ার সময়টি সর্বদা বিভিন্ন ধরণের ঘণ্টা বা শিস ইত্যাদি ব্যবহার করে ঘোষণা করা হতো এই সময়ানুবর্তিতা শিল্প বিপ্লবে বজায় রাখা এবং টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ছিল এবং ধীরে ধীরে এই মনোভাবগুলি এই সংস্কৃতিগুলিতে প্রবেশ করেছে এবং তাই একরঙা সংস্কৃতিগুলি নির্দিষ্ট সময়সীমার মধ্যে জিনিসগুলি সম্পূর্ণ করার জন্য কাজের সময়সূচীর উপর একটি সর্বোত্তম মূল্য রাখে এবং হল তাই অনেক মাত্রায় গিয়ে বলেছেন যে আমেরিকান ব্যবসা জগতে সময়সূচী পবিত্র এবং সময় বাস্তব কারণ একরঙা মনোভাব আমাদের পছন্দ হওয়ায় সেটি আমাদেরকে এক সময়ে শুধুমাত্র একটি জিনিস গ্রহণ করতে উৎসাহিত করে যারা এটি দ্বারা নিয়ন্ত্রিত হয় তারা বিঘ্নিত হতে পছন্দ করে না এবং হঠাৎ পূর্বনির্ধারিত সময়সূচী পরিবর্তন করতে পছন্দ করে না হল নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতাও নির্দেশ করতে সক্ষম হয়েছেন যা তার মতামতের সাথে একবর্ণ সংস্কৃতির সময় উপলব্ধির সাথে জড়িত তিনি বলেছেন যে সময়ের এই উপলব্ধি মানুষকে একে অপরের থেকে দূর করে দেয় এবং ফলস্বরূপ অন্যের মূল্যে কিছু সম্পর্ককে প্রবলতর করে তিনি পরামর্শ দিয়েছেন যে এই সময়ের পছন্দটি এমন একটি ঘরের মতো যেখানে কিছু লোককে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং অন্যদের বাইরে রাখা হয় অনমনীয়তা এবং সময়সূচী অক্ষত অবস্থায় রাখার জন্য মনোযোগ দেওয়া লোকেরা মনে করে যে যারা সময়ের প্রেক্ষাপটে অনুরূপ মূল্য দেয়না তারা মূলত অদক্ষ এবং অবিশ্বস্ত এবং একই সাথে তারা বরং অসম্মানজনক হল মনে করেন যে যদিও বেশিরভাগ পশ্চিমী সংস্কৃতি সময়ের একবর্ণগত উপলব্ধি দ্বারা আধিপত্যশীল মানুষ যেভাবে বিবর্তিত হয়েছে এটি তার স্বাভাবিক কেন্দ্রবিন্দু নয় এবং তার মতে এই পছন্দটি মানবতার অনেক সহজাত ছন্দ লঙ্ঘন করে তবে এর মানে এই নয় যে তিনি সময়ের একটি ভিন্ন উপলব্ধি পছন্দ করেন এটি শুধুমাত্র তার বিশ্লেষণের একটি অংশ এবং একই পদ্ধতিতে উপলব্ধি করা দরকার বিপরীতে আমরা দেখতে পাই যে বহুবর্ণগত দিক একটি নির্দিষ্ট প্রবাহ এবং অ রৈখিকতাকে উৎসাহিত করে এই সংস্কৃতিগুলি সম্পর্ক এবং ভবিষ্যদ্বাণীগুলিকে সময়ের প্রতি অনমনীয়তার চেয়ে বেশি মূল্য দেয় যান্ত্রিক পদ্ধতিতে সময়সূচী রাখার চেয়ে প্রথমে প্রাকৃতিক পদ্ধতিতে কার্যক্রম শেষ করার উপর সবসময় বেশি জোর দেওয়া হয় উদাহরণস্বরূপ যদি এই সংস্কৃতিমনা দুইজন লোকের রাস্তায় অনেকদিন পর দেখা হয় তারা 10 টার অধিবেশনে যাওয়ার চেয়ে প্রথমে একে অন্যের জীবনে কী ঘটছে তা নিয়ে কথা বলতে পছন্দ করবে একটু দেরি হলে সেটি তাদের কাছে গ্রহণযোগ্য এই ধরনের সংস্কৃতিতে আমাদের কাজের পরিবেশে যে অমৌখিক ইঙ্গিতগুলি প্রবেশ করে তা অধিবেশনের সময় অ সময়নিষ্ঠ হওয়া প্রতিফলিত করে অ সময়নিষ্ঠ হওয়া অগত্যা একটি নেতিবাচক কর্ম সংস্কৃতির সাথে সম্পর্কিত নয় বরং এটি একটি নির্দিষ্ট সমমর্মিতা হিসাবে বোঝা উচিত যদি লোকেরা দেরি করে অধিবেশনগুলি সম্পর্ক তৈরির জন্য ব্যবহার করা হয় শুধুমাত্র যে কার্যক্রম শেষ করার উপর লক্ষ্য সাধারণত সেখানে থাকে না এই সংস্কৃতিগুলিতে আমরা দেখতে পাই যে একইসাথে বিভিন্ন কাজ করাকে একটি মূল্য হিসাবে বিবেচনা করা হয় এবং তাই এখানে একটি নির্দিষ্ট নমনীয়তাকে উৎসাহিত করা হয় লাতিন আমেরিকার দেশগুলিতে বেশিরভাগ আফ্রিকান এবং আরবি দেশগুলির পাশাপাশি কিছু দেশ এবং দক্ষিণ এশিয়ার কিছু অংশে আমরা দেখতে পাই যে সময়ের প্রতি একটি বহুবর্ণগত দিক অনুসরণ করা হয় বিশ্বজুড়ে সমাজের সেই অংশগুলিতেও এটি অনুসরণ করা হয় যেগুলি মূলত গ্রামীণ এবং কৃষিনির্ভর জায়গা কারণ তারা শস্য ও উৎপাদন ইত্যাদির বৃহত্তর চক্র অনুসরণ করে এবং একই সময়ে সেই সমাজগুলি কঠোরভাবে ধর্মীয় ক্যালেন্ডারগুলি অনুসরণ করে যা এই দিকটিতে সাধারণত পাওয়া যায় সেইসব সংস্কৃতিতে যেখানে সময়ের একটি বহুবর্ণগত বোঝাপড়া প্রচলিত সেখানে একাধিক সময়রেখা নিয়মিতভাবে অনুসরণ করা হয় সময়সীমা অনুসরণ করতে না পারলে বোঝা যায় যে লোকেরা নির্ধারিত সময়ের মধ্যে অন্য কিছু করতে পছন্দ করে এই মনোভাবটিকে একবর্ণগত দৃষ্টিকোণ থেকে দেখার প্রবণতা হল এগুলিকে মূলত বিশৃঙ্খল বা এলোমেলো হিসাবে দেখা একবর্ণ সংস্কৃতিগুলি প্রাথমিকভাবে ঘড়ি সংস্কৃতি হিসাবেও পরিচিত কারণ তাদের জন্য সময় পরিমাপ করা হয় এবং এটিই তাদের সত্তা সময়ানুবর্তিতা যা সেখানে অনুশীলন করা হয় এবং এই সংস্কৃতিগুলিতে যে নির্ভুলতা পছন্দ করা হয় তা তাদের বিভিন্ন নিত্যকর্মেও প্রতিফলিত হয় উদাহরণস্বরুপ গণপরিবহনে যতদূর সম্ভব সময় বজায় রাখা এই সাংস্কৃতিক পছন্দের কারণেই প্রতিফলিত হয় ব্যবসায়িক জগতের প্রেক্ষাপটে কখনও কখনও আমরা দেখতে পাই যে একবর্ণ দৃষ্টিভঙ্গির উপর অত্যধিক জোর দেওয়ায় একটি বহুসাংস্কৃতিক জায়গায় বিপরীতমুখী হতে পারে কারণ এই ধারণাটি জন্য যে কখনও কখনও অনুগত গ্রাহকদের তৈরি করতে কয়েক বছর সময় লাগতে পারে তা এই জাতীয় লোকেরা বুঝতে পারে না বিভিন্ন উপায়ে সংস্কৃতিগুলি সময়ানুবর্তিতা এবং অন্যান্য সময় সম্পর্কিত মানগুলিতে প্রতিক্রিয়া জানায় তা এই ভিডিওতে সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে। আমি অনুমান করি আমরা সবাই বিশ্বাস করি যে সময়টি বেশ ধ্রুবক তবে সারা বিশ্বে এটির প্রতি দৃষ্টিভঙ্গি অনেক আলাদা যখন আপনি সুইস ট্রেনে আপনার ঘড়ি সেট করতে পারেন কিন্তু সমস্ত সংস্কৃতি অন্যান্য সংস্কৃতির জন্য দিনটিকে মিনিট এবং সেকেন্ডে ভেঙে দেয় না সময়ানুবর্তিতা একটি খুব আলাদা বিষয় একটি জার্মান বিক্রয়কারী অনেক আফ্রিকান দেশে দরজা খোলার চেষ্টা করছে দিনে দুটি অধিবেশনের পরিকল্পনা তার জন্য বেশ সহজ তার প্রথম অধিবেশন এমনকি তার সফর শেষ হওয়ার একদিন পরেও হয়নি খুব চাপ নিয়ে তিনি খুব কমই পরিচালনা করতে পারেন তিনি ভুল করে ভেবেছিলেন যে তার নিয়ন্ত্রণকর্তারা তার মতো করে সময়কে দেখবে মধ্যপ্রাচ্য বা দক্ষিণ আমেরিকার মতো আফ্রিকাতে তারা সময়ের ব্লকে কাজ করে অর্ধেক দিন সম্ভবত মিনিটে নাও হতে পারে যতক্ষণ না তারা সেই সময়ের ব্লকে তাদের যা প্রয়োজন অনুযায়ী কাজ তা অর্জন করতে পারে তারপর যখন গুরুত্ব কমে যায় বা তারা কম দক্ষ বা অকার্যকরী বলা ঠিক নয় শুধু এটাই যে তারা তাদের নিজস্ব গতিতে কাজ করে আপনি যদি সেকেন্ডের মধ্যে কাজ করেন তবে আপনাকে মানিয়ে নিতে হবে অন্যথায় আপনি অনেক প্রতিরোধ পাবেন নিয়ন্ত্রণকারীদের কাছে এবং আপনি ক্রমাগত হতাশা পাবেন এবং তারপর সাংস্কৃতিক অসঙ্গতি আছে ফরাসি সমাজে নিখুঁত সময়ানুবর্তিতা সর্বোচ্চ অগ্রাধিকার নয় তবে আপনি যদি একটি ফরাসি রেস্তোরাঁয় দেরিতে পৌঁছান তবে উষ্ণ অভ্যর্থনা আশা করবেন না ফরাসিরা তাদের খাদ্যকে খুব গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং বিলম্বকে তাদের রন্ধনসম্পর্কিত প্রচেষ্টায় অসম্মানের একটি চিহ্ন হিসাবে বিবেচনা করে আপনাকে ওয়েটারদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাতে হবে যদি আপনি তাদের কাছে ভালো মানুষ হিসেবে থাকতে চান আমেরিকান অভিব্যক্তিতে সময় হল অর্থ এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রে খুব আক্ষরিক অর্থে নেওয়া হয় একজন বেশি কথা বলা ব্যাঙ্কের কর্মচারী যার লাইনগুলি ধীরে ধীরে চলার ফলে গ্রাহকরা অধৈর্য হয়ে ওঠে এবং আপনি যদি যথাসময়ের পূর্বে আপনার ফর্মগুলি পূরণ না করেন এবং অন্যদের আপনার জন্য লাইনে অপেক্ষা করতে হয় তবে আপনি বাকিদের কাছ থেকে কথা শুনতে পারেন একবর্ণগত এবং বহুবর্ণগত দিকের মধ্যে কিছু প্রবণতা যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যেটি সময়ানুবর্তিতার সাথে সম্পর্কিত একবর্ণগত সাংস্কৃতিক দিক সময়ানুবর্তিতা পছন্দ করে যা প্রায় পবিত্র বলে মনে করা হয় সুতরাং ঘড়িতে 10 টা বাজলে অধিবেশন শুরু মানে 10 টাতেই আলোচনা শুরু করতে হবে অন্যদিকে বহুবর্ণ সংস্কৃতিগুলি বেশি লোককেন্দ্রিক এবং তাদের জন্য ঘড়িতে 10 টা বাজলে অধিবেশন মানে 10 টায় লোকেরা সেখানে জড়ো হতে শুরু করে এবং একে অপরকে শুভেচ্ছা জানাতে শুরু করে বহুবর্ণগত সাংস্কৃতিক দিকে মানুষের ছন্দের প্রতি সময়ানুবর্তিতাকে মূলত উপেক্ষা করা হয় এবং একটি অনমনীয় সময়সূচী অনুসারে প্রকল্প এবং ডেলিভারি বিলগুলি সম্পূর্ণ করার জন্য অনমনীয় আনুগত্যকে কখনও কখনও উপেক্ষা করা হয় সময়ের উপলব্ধিতে সাংস্কৃতিক বৈচিত্রগুলিও এই বিশেষ ভিডিওতে আলোচনা করা হয়েছে প্রতিটি সংস্কৃতির সময় সম্পর্কে তার নিজস্ব উপলব্ধি রয়েছে প্রতিটি সংস্কৃতি তার বন্ধুত্ব এবং সময়ের উপলব্ধি আলাদাভাবে রাখতে পছন্দ করে কিছু দেশে লোকেরা আরবি জনগণের মতো তাদের পরিবারের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে তাদের জীবন উৎসর্গ করে অথবা অন্যরা মূলত জাপানিদের মতো তাদের পেশার জন্য তাদের জীবন উৎসর্গ করে আমেরিকানরা বলে আমি তাড়াহুড়ো করেছি আমার সময় শেষ হয়ে গেছে সময়সূচীর প্রতি এই বশ্যতামূলক মনোভাব আরবের লোকেরা অবজ্ঞা করে শুধুমাত্র এই অভিব্যক্তিটি ব্যবহার করবে যদি সেটি অনিবার্য হয় পশ্চিম ইউরোপীয় এবং উত্তর আমেরিকার দেশগুলি সময়কে একটি রৈখিক দৃষ্টি হিসাবে দেখে একটি শুরু এবং শেষ হিসাবে সময় এই সংস্কৃতি অন্যান্য সংস্কৃতির তুলনায় দ্রুত গতিতে এগোয় যখন পশ্চিমা সংস্কৃতিগুলি আমাদের ব্যবসার সিদ্ধান্ত নেয় তারা যখন একটি চুক্তির মাধ্যমে আসে তখন তারা এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে দেখবে এবং তারা তাদের চুক্তিটি পুনর্বিবেচনা করতে চায় না তাদের হাতে যতসম্ভব সময় আছে সেটিকে কাজে লাগতে চায় আরবিক দেশগুলো সময়কে নমনীয় দৃষ্টিভঙ্গিতে দেখে একটি নিযুক্তির দিকে নিয়ে যাওয়া বা ব্যবসায় নামতে দীর্ঘমেয়াদী পরীক্ষা করা বেশিরভাগ আরবি দেশের জন্য স্বীকৃত নিয়ম নমনীয় সময় সাংস্কৃতিক সময়সূচীতে মানুষের অনুভূতির চেয়ে কম গুরুত্বপূর্ণ মানুষ যখন সম্পর্কের মধ্যে থেকে মনোযোগ বৃদ্ধি করে অথবা প্রয়োজনীয় প্রতিপালনের সময় একটি বিষয়গত পণ্যে পরিণত হয় সেখানে হেরফের বা প্রসারিত হতে পারে নির্বিচারে একটি সময়সূচীর জন্য সভাগুলি তাড়াহুড়ো করা বা ছোট করা ঠিক নয় সময় একটি এমন সম্পদ যার কোনো পূর্বনির্ধারিত কোনো সীমা নেই যোগাযোগ একটি ঘড়ি দ্বারা নিয়ন্ত্রিত হয়না এশিয়ায় লোকেরা সময়ের উপলব্ধিকে একটি চক্রাকার দৃষ্টি হিসাবে দেখে শিন সংস্কৃতি একটি ধারণাকে পরবর্তী ধাপে নিয়ে যায় জীবন প্রক্রিয়া শেষ হলে এশিয়ার দেশগুলোর আবার জন্মের সময় শুরু হয় এশিয়ার দেশগুলো ধীরগতিতে চলে এবং পশ্চিম ইউরোপের দেশগুলো উদাহরণস্বরূপ যখন চীনা লোকেরা একটি ব্যবসায়িক চুক্তির জন্য সাক্ষাৎ করে তখন তারা সর্বদা তাড়াতাড়ি পৌঁছায় সুতরাং তারা আপনার সময় নষ্ট করবে না সেখানে পেশার দিকে আরও বেশি মনোযোগ থাকে যখন এশিয়ান লোকেরা একটি সিদ্ধান্ত নেয় সেখানে সবসময় একটি সিদ্ধান্তকে খণ্ডন করে পরে দেখে সেটি এখনও তার সঠিক পছন্দ কিনা তা যদি না হয় তবে তারা সেই অনুযায়ী সামঞ্জস্য করবে উদাহরণস্বরূপ যখন ইউরোপীয় ব্যবসায়ীরা চীনা ব্যবসায়ীদের সাথে একটি চুক্তি করতে বা একটি চুক্তি স্বাক্ষর করতে চান তারা দ্রুত লেনদেন করার আশা করেন এবং শুধুমাত্র ভবিষ্যতের কথা চিন্তা করেন যখন চীনা ব্যবসায়ী সর্বদা একটি দীর্ঘমেয়াদী সমাধান এবং কয়েকবার করার জন্য সবকিছুর সন্ধান করবেন যদি তারা পশ্চিমী সংস্কৃতির সঙ্গে দ্রুত দেখা করেন তবে তারা এটিকে সময়ের অপচয় হিসাবে দেখবে আমাদের সাংস্কৃতিক পছন্দগুলি এবং আমাদের সময় সম্পর্কে বোঝা তা শুধুমাত্র অন্যান্য মানুষের সাথে আমাদের সম্পর্কের মধ্যেই নয় প্রযুক্তির সাথে আমাদের সম্পর্কের মধ্যেও প্রতিফলিত হয় এটির একটি স্পষ্ট উদাহরণ হল বিশ্বব্যাপী ওয়েবসাইটগুলির কীভাবে পরিকল্পনা করা হয়েছে আমরা দেখতে পাই যে একবর্ণগত ব্যবহারকারীরা দ্রুত এবং সিদ্ধান্তমূলক এবং সাধারণত কাজকর্মে জড়িত এবং তারা একই পদ্ধতিতে ওয়েবসাইট পরিকল্পনা করে অন্যদিকে আমরা দেখতে পাই যে বহুবর্ণগত ব্যবহারকারীরা ফলাফলের থেকে প্রক্রিয়ার উপর জোর দেয় এবং একটি ব্যবহারিক বাস্তবায়নের উপর উচ্চ স্তরের উপলব্ধি অর্জন করতে পছন্দ করে এবং এই পার্থক্যটি বিভিন্ন সংস্কৃতি দ্বারা প্রযুক্তি ব্যবহার করার পদ্ধতিতে সহজেই দৃশ্যমান আমাদের কাজের সংস্কৃতির দ্রুত পরিবর্তন হওয়ার ফলে যেখানে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির লোকেদের সাথে কাজ করতে হতে পারে তাই বিভিন্ন সংস্কৃতিতে সময়কে কীভাবে আলাদাভাবে বোঝা যায় সে সম্পর্কে আমাদের সচেতনতা প্রায় অপরিহার্য হয়ে উঠেছে যারা আন্তর্জাতিক স্তরে কাজ করে তাদের অবশ্যই জানতে হবে সময়ের বিভিন্ন সংজ্ঞা কী এবং লোকেরা কীভাবে এটির সাথে আলাদাভাবে সম্পর্কিত একটি বিশেষ আকর্ষণীয় শব্দ যা ল্যাটিন আমেরিকার দেশগুলিতে ব্যবহৃত হয় তা হল মানানা মধ্যপ্রাচ্যে এটির একটি সমার্থক শব্দ হল বুকরা যা একটি বিশেষ মনোভাব নির্দেশ করে এর অর্থ হল যা আজ করা যাবে না আগামীকাল তা করা হবে সুতরাং সময়ের পরিপ্রেক্ষিতে এই স্বাভাবিক মনোভাব আমাদের মূল্যবোধ এবং অন্যান্য মানুষের সাথে আমাদের সম্পর্কের দিকে তাকানোর একটি সাংস্কৃতিক দিক একবর্ণ সংস্কৃতিতে আমরা দেখতে পাই যে সময়কে বিভক্ত করা হয়েছে এবং শনাক্তযোগ্য এককে আরও উপবিভক্ত করা হয়েছে যাইহোক বহুবর্ণ সংস্কৃতিতে আমরা দেখতে পাই যে সময় অতীত বর্তমান এবং ভবিষ্যতের একটি সুখী মিশ্রণ এবং এই বিভাগগুলি কঠোরভাবে পৃথক করা হয় না সুতরাং আমাদের বুঝতে হবে যে যাদের সাথে আমরা কাজ করি তারা সময়কে আনুষ্ঠানিক এবং কার্যমুখী চলনে দেখেন নাকি তারা সময়কে সময় কাটানোর এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ হিসাবে দেখেন কিছু সংস্কৃতিতে আমরা দেখতে পাই যে সময়ানুবর্তিতার অভাব আমাদের সামাজিক প্রতিপত্তির সাথে জড়িত কিছু সমাজের পাশাপাশি কিছু সংস্থায় অধস্তনদের নিয়োগের জন্য অপেক্ষা করানো খুবই সাধারণ ব্যাপার যাতে তারা তাদের উচ্চতর পদমর্যাদাযুক্ত ব্যক্তির তাৎপর্য ও গুরুত্ব বুঝতে পারে ক্ষমতা এবং মর্যাদা প্রায়শই দেরিতে পৌঁছানোর দ্বারা দেখানো হয় এবং এটি নির্দিষ্ট কিছু দেশে একটি কৌশল হিসাবেও ব্যবহৃত হয় বিশেষ করে আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলির কাজের সংস্কৃতি উল্লেখ করতে পারি যাইহোক আমরা দেখতে পাই যে একবর্ণ সংস্কৃতিতে সময়ানুবর্তিতার অভাবকে সর্বদা অসমর্থন করা হয় একটি খুব আকর্ষণীয় উদাহরণ হল মাইকেল জ্যাকসনের যিনি 2005 সালে একটি আদালতে দেরিতে এসে বিচারককে রাগান্বিত করেছিলেন একবর্ণ সংস্কৃতির দ্বারা সময়ানুবর্তিতাকে একটি মূল্য হিসাবে বিবেচনা করা হয় এবং এটি সেই সমস্ত লোকদের জন্যও শিথিল নয় যারা বিভিন্ন ক্ষেত্রে সামাজিক বা সাংস্কৃতিক নেতা হিসাবে বিবেচিত হয় এটি লক্ষণীয় যে কিছু আন্তর্জাতিক পরিস্থিতিতে সভার সময় দেওয়ার পরে একটি দেশের নামও নিবদ্ধ করা হয় এবং একটি দেশের নাম নিবদ্ধ করানো ইঙ্গিত দেয় যে যে নির্দিষ্ট দেশটি কীভাবে নিজেকে এর সাথে যুক্ত করে একটি দেশের নাম নিবদ্ধ করার সময় বিভিন্ন সাংস্কৃতিক পটভূমি থেকে অংশগ্রহণকারীদের বুঝতে অনুমতি দেয় যে সময়টি নির্দিষ্ট বা পরিবর্তনশীল যতদূর আমন্ত্রণ সম্পর্কিত আমি মার্টিন এবং চ্যানির থেকে এই উদাহরণটি নিচ্ছি যারা একটি আমন্ত্রণের এই উদাহরণটি উদ্ধৃত করেছেন যেখানে মালয়েশিয়ার সময় সকাল 9 টায় মিটিং ঘোষণা করা হয় এখন মালয়েশিয়ার সময় একটি ইঙ্গিত যে সময়ানুবর্তিতা একটি পরিবর্তনশীল ভঙ্গিতে অনুশীলন করা হবে একবর্ণ সংস্কৃতিতে কাজের সময় এবং ব্যক্তিগত সময় কঠোরভাবে পৃথক করা হয় যাইহোক বহুবর্ণ সংস্কৃতিতে আমরা দেখতে পাই যে কাজের সময় এবং ব্যক্তিগত সময় কঠোরভাবে আলাদা করা হয় না তারা প্রায়শই একে অপরের সাথে যুক্ত থাকে এই সাংস্কৃতিক দিকগুলি বিভিন্ন সংস্থায় আরও ছড়িয়ে পড়ে এবং এটি তাদের কাজের সংস্কৃতিকে প্রতিফলিত হয় যেমন একটি কাজের দিনে কোম্পানির কাজে কত সময় দেওয়া হয় এবং সামাজিকীকরণে কত সময় দেওয়া হয় একবর্ণ সংস্কৃতিতে আমরা দেখতে পাই যে বিভাজনটি সাধারণত 80 শতাংশ কাজ এবং 20 শতাংশ সামাজিক অন্যদিকে বহুবর্ণ সংস্কৃতির দেশগুলিতে আমরা দেখতে পাই যে এটি বরং সুন্দর হতে পারে তাই আন্তর্জাতিক পরিস্থিতিতে সময়ের উপযুক্ত অর্থ বোঝা গুরুত্বপূর্ণ ব্যবসার বিশ্বায়ন বিশ্বজুড়ে সময়ের ধারণাকে বিশেষ করে ব্যক্তির স্তরে সংস্থার স্তরে কীভাবে দেখা হয় তা প্রভাবিত করছে সুতরাং দেশের চেয়েও বেশি আমরা দেখতে পাই যে এটি সেই সংগঠন যা সময়ের সাথে সাংস্কৃতিক সংঘের প্রতিফলন ঘটাচ্ছে এটি লক্ষ্য করা আকর্ষণীয় যে একই কোম্পানির অফিসে কাজের সংস্কৃতি যা বিভিন্ন দেশে অবস্থিত বিভিন্ন প্যাটার্ন অনুসরণ করতে পারে এমন একটি দেশে অবস্থিত একটি প্রধান কার্যালয় যেখানে একটি ভিন্ন পরিবেশে একবর্ণ মনোভাব পছন্দ করা হয় অন্য একটি অফিসের তুলনায় যেটি অন্য একটি দেশে অবস্থিত যেখানে বহুবর্ণ সংস্কৃতি উপস্থিত এই পার্থক্যগুলি আমাদেরকে সতর্ক করে যে সময়কে বিভিন্ন উপায়ে অনুভূত করা হয় এবং দেখা যায় আমাদের সামাজিক ও সাংস্কৃতিক পরামিতিগুলির দ্বারা আমরা কতটা শর্তযুক্ত এবং একই সময়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গির সাথে সমমর্মি পদ্ধতিতে নিজেকে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আছে সময়ের সাথে আমরা যতদূর পর্যন্ত জড়িত একবর্ণ এবং বহুবর্ণগত বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তিদের মধ্যে মনোভাবের পার্থক্য এই ভিডিওটির সাহায্যে আরও বোঝা যাবে এখানে আমাদের জিমি আছে সে প্রতিষ্ঠিত সময়সূচী অনুসরণ করতে পছন্দ করে আমরা তাদের একবর্ণগত বলি একবর্ণগত ব্যক্তিরা পরিকল্পনা এবং সময়সীমা শুনতে পছন্দ করে তাদের সময় মূল্যবান তারা এক সময়ে একটি কাজের উপর মনোযোগ দিতে এবং সময়সীমা পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে পছন্দ করে এবং তারা কাজে বাধাগুলির প্রশংসা করে না যেগুলি পুরাতন পশ্চিমী সংস্কৃতিতে অনুসরণ করা হয় এই পরিস্থিতিতে আমাদের কাছে বব আছে বব যাকে আমরা বহুবর্ণগত বলি বহুবর্ণগত লোকেরা প্রায়শই দেরি করে এবং সহজেই বিভ্রান্ত হয় এবং একসাথে অনেক কাজ করে ববের কাছে দ্রুত সাক্ষাতের সময়সূচী পরিবর্তন করা স্বাভাবিক এবং সময়সীমায় কাজ পূরণ না করা এই আচরণ ল্যাটিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতে সাধারণ যখন একবর্ণ এবং বহুবর্ণগত লোকেরা দলে একে অপরের সাথে যোগাযোগ করে ফলাফলগুলি হতাশাজনক হতে পারে কীভাবে বহুবর্ণগত লোকেরা সময়সীমা এবং সময়সূচীকে অসম্মান করে তাতে একবর্ণগত লোকেরা বিরক্ত হতে পারে মসৃণভাবে একসাথে কাজ করার জন্য একবর্ণগত সদস্যদের সংবেদনশীল কাজের সময় দায়িত্ব নিতে হবে তবে বহুবর্ণগত সদস্যদের গ্রহণ করা পরিস্থিতির প্রকৃতি এবং গুরুত্বের ভিত্তিতে পরিবর্তিত হবে এই ভিডিওটি অত্যন্ত যথোপযুক্তভাবে পরামর্শ দেয় সময় শুধুমাত্র একটি পরিমাপের যন্ত্র নয় এটি মানুষের আচরণও নির্দেশ করে এটা আমাদের সাংস্কৃতিক পছন্দও নির্দেশ করে এটি সম্পর্কের প্রতি আমাদের মনোভাবও নির্দেশ করে ব্যবসা এবং অন্যান্য পেশাগত ক্রিয়াকলাপগুলি সময়ের মধ্যে পরিকল্পনা করা হয় এবং আমাদের পছন্দগুলি সম্পর্কে বিভিন্ন ধারণাগুলিও বিভ্রান্তির কারণ হতে পারে। একজন আমেরিকানের কাছে সময় সত্যিই অর্থ এবং তাই এটি সর্বদা মূল্যবান বলে মনে করা হয় কারণ এই সমাজটি মূলত একটি লাভ ভিত্তিক সমাজ জার্মান এবং সুইসরা তাদের শৃঙ্খলার পরিপাটিতা এবং পরিকল্পনার সাথে সময়কে সংযুক্ত করে উদাহরণস্বরূপ কিছু অন্যান্য সংস্কৃতিতে স্প্যানিশ সংস্কৃতির পাশাপাশি ইতালীয় এবং আরবিক সংস্কৃতিতে আমরা দেখতে পাই যে সময়ের বিবেচনাগুলি সাধারণত মানুষের অনুভূতির ওপর নির্ভর করে ফরাসিদের সাথে যতটা সময়ানুবর্তিতা সম্পর্কিত তাও এটি একটি বহুবর্ণগত সাংস্কৃতিক মনোভাবের কাছাকাছি সময় সম্পর্কে আমাদের উপলব্ধি আমাদের অমৌখিক যোগাযোগকে আরও ভালভাবে সংগঠিত করতে এবং আমাদের সংলাপ এবং কথোপকথনগুলিকে এমনভাবে সংগঠিত করতে সাহায্য করে যাতে অন্যান্য লোকেরাও সমমর্মিতার সাথে এটি বুঝতে পারে